আমরা চৌম্বক ক্ষেত্র B r এর জন্য ভেক্টর বিভব A r এর কার্ল সমীকরণ নিয়ে আলোচনা করেছি এই পাঠক্রমে আমরা যা করতে চাই তা হল ভেক্টর বিভব A r এর জন্য এমন একটি সমীকরণ বিকশিত করতে চাই যা সরাসরি প্রবাহ ঘনত্ব j r এর সাপেক্ষ্যে হবে অনেকটা ইলেক্ট্রোস্ট্যাটিক বিভব V r এর জন্য পোয়াসোঁ সমীকরণের মত যা আধান ঘনত্ব রো r এর সাপেক্ষ্যে তারপর যদি আমরা সরাসরি A এর গণনা করতে পারি আমরা B গণনা করার সহজতর উপায় পেয়ে যাবো A এর কার্ল হিসেব করলেই B পেয়ে যাবো যা প্রদত্ত প্রবাহ বণ্টন জানা থাকলে B হিসেব করার একটি ভাল পদ্ধতি হবে এই হল আমাদের প্রেরণা এই সমীকরণ টি বিকশিত করতে আমরা কার্ল A সমান B সমীকরণ দিয়ে শুরু করব তারপর দুই দিকেই আবার কার্ল নেব আমরা জানি কার্ল A সমান B আবার এও জানি যে কার্ল B সমান মিউ নট j r অর্থাৎ প্রবাহ ঘনত্ব বাঁ দিকে ভেক্টর নিয়ম ব্যবহার করলে পাবো ডাইভার্জেন্স A এর গ্র্যাডিয়েন্ট বিয়োগ ভেক্টর A এর ল্যাপ্লাসিয়ান A ভেক্টরের ল্যাপ্লাসিয়ান নেওয়ার মানে হল তার সব কম্পোনেন্টের ল্যাপ্লাসিয়ান নেওয়া যার সমান হল মিউ নট j r তোমাদের মনে করিয়ে দিই যে আমি আগেও তোমাদের বলেছি যে A চয়ন করার সময় আমাদের একটি ব্যাপারে স্বাধীনতা থাকে তা হল আমরা তার সাথে যে কোন গ্র্যাডিয়েন্ট যোগ করতে পারি তাই এখন আমি এমন ভাবেই A এর চয়ন করব যাতে A এর ডাইভার্জেন্স 0 হয় এটা করলে আমাদের কাছে পড়ে থাকবে A এর ল্যাপ্লাসিয়ান সমান ঋণাত্মক মিউ নট j r এই হল আমাদের সমীকরণ একে ভেক্টর বিভবের জন্য পোয়াসোঁ সমীকরণ বলা হয় এবার তোমাদের বুঝিয়ে বলি এর মানে কি

আমাদের সমীকরণ টি হল ডেল স্কয়ার A সমান ঋণাত্মক মিউ নট j r মনে রেখো যে A এর ডাইভার্জেন্স 0 ও এখানে প্রবাহ হল স্থির অবস্থায় প্রবাহ এর মানে হবে প্রতি টি কম্পোনেন্ট অর্থাৎ ডেল স্কয়ার A x সমান ঋণাত্মক মিউ নট j x r ডেল স্কয়ার A y সমান ঋণাত্মক মিউ নট j y r আর শেষে ডেল স্কয়ার A z সমান ঋণাত্মক মিউ নট j z r এই সব কটি সমীকরণ একদম পোয়াসোঁ সমীকরণের মত ফাই r সমান ঋণাত্মক রো r বাই এপসাইলন 0 এখানে শুধু 1 বাই এপসাইলন 0 এর বদলে আমরা মিউ 0 লিখছি আর রো এর বদলে j x ফাই এর বদলে A x একই ভাবে y ও z কম্পোনেন্ট তাই এই সমীকরণ টির সমাধান একই ধরনের হবে পোয়াসোঁ সমীকরণের মত ইলেক্ট্রোস্ট্যাটিক বিভবের জন্য শূন্য স্থানের সমাধান আমরা জানি আগে আমি V r ব্যবহার করেছি তাই এখন V r লিখব ফাই নয় শূন্য স্থানে তাই A x হবে মিউ 0 বাই 4 পাই ইন্টিগ্রাল j x r প্রাইম বাই r বিয়োগ r প্রাইম d v প্রাইম একইভাবে r এ A y হবে মিউ 0 বাই 4 পাই ইন্টিগ্রাল j y r প্রাইম বাই r বিয়োগ r প্রাইম d v প্রাইম ও r এ A z সমান হবে মিউ 0 বাই 4 পাই ইন্টিগ্রাল j z r প্রাইম বাই r বিয়োগ r প্রাইম d v প্রাইম পুরোটা এক সঙ্গে লিখলে আমরা যা পাবো তা হল ভেক্টর A r সমান মিউ 0 বাই 4 পাই ইন্টিগ্রাল j r প্রাইম বাই r বিয়োগ r প্রাইম d v প্রাইম এই হল ভেক্টর বিভবের সমীকরণ যা ইলেক্ট্রোস্ট্যাটিক বিভবের জন্য সমীকরণের মতই শুধু এখানে আমাদের তিন টি কম্পোনেন্ট থাকে যেহেতু এটি ভেক্টর বিভব আমাদের যদি প্রবাহ ঘনত্ব জানা থাকে আমরা তার থেকে ভেক্টর বিভব হিসেব করতে পারি আর তার কার্ল নিলেই পেয়ে যাবো আমাদের চৌম্বক ক্ষেত্র এবার কিছু উদাহরনের সমাধান করা যাক উদাহরণ 1 আমি নেব প্রবাহ I এই তারের ভেতরে যাচ্ছে z অক্ষ বরাবর এটি একটি বহু প্রচলিত উদাহরণ আমরা আগেও এই নিয়ে কাজ করেছি এবার সরাসরি ভেক্টর বিভবের গণনা করব এর জন্য প্রবাহ ঘনত্ব লেখা যাক তোমরা দেখো প্রবাহ কিন্তু শুধু s সমান 0 দিয়েই যাচ্ছে সংজ্ঞা অনুযায়ী আমরা জানি প্রবাহ ঘনত্ব j d s সমান হওয়া উচিত I প্রবাহের দিক হল z দিক তার মান হল I সে সুধুই s সমান 0 তে আছে যেখানে ঘনত্ব হয়ে যায় অসীম আর সবটা কে স্বাভাবিক করতে আমি ভাগ করব 2 পাই S দিয়ে তাহলে এটিই প্রবাহ ঘনত্ব দেখে নিই এটা ঠিক হল কি না আমি যদি এই পৃষ্ঠতল টি নিই এই তারের ওপরে j ডট d s আমাকে দেবে I ডেল্টা s প্রাইম বাই 2 পাই S প্রাইম এর ক্ষেত্রফল হবে 2 পাই S প্রাইম d s প্রাইম Z ডট Zকারণ পৃষ্ঠতল টি z দিকের ইন্টিগ্রালে 2 পাই S প্রাইম কেটে যাচ্ছে আর ইন্টিগ্রাল S প্রাইম থেকে পাচ্ছি 1 আর তাই এটার সমান তার মানে আমরা সঠিক প্রবাহ ঘনত্বই পেয়েছি এবার এটি ব্যবহার করে ভেক্টর বিভব হিসেব করে ফেলি ভেক্টর বিভব A r সমান মিউ 0 বাই 4 পাই ইন্টিগ্রাল j r প্রাইম বাই r বিয়োগ r প্রাইম d v প্রাইম মনে রাখবে এই তড়িদবাহী তার টি ঋণাত্মক অসীম থেকে ধনাত্মক অসীম অবধি লম্বা এর মানে হল মিউ 0 বাই 4 পাই ইন্টিগ্রাল I বাই 2 পাই S প্রাইম কারণ এটি S প্রাইমে ডেল্টা S প্রাইম এই ভেক্টর টি Z দিকে d v হবে 2 পাই S প্রাইম d s প্রাইম d Z প্রাইম যেহেতু এটি একটি অসীম দৈর্ঘ্যের তার এর যে কোন Z এ A এর উত্তর একই আসবে তাই সুবিধের জন্য আমরা হিসেব টা Z সমান 0 তেই করি দেখো এইটি হবে S ভেক্টর বিয়োগ S প্রাইম ভেক্টরের স্কয়ার যোগ Z প্রাইম স্কয়ার এর স্কয়ার রুট যেহেতু S প্রাইম 0 হয়ে যায় এটি হয় মিউ নট I বাই 4 পাই Z দিকে তোমরা দেখতে পাচ্ছ এই 2 পাই S প্রাইম দুটি কেটে যাচ্ছে এই ডেল্টা S প্রাইম এখানে আমাকে দিচ্ছে S প্রাইম সমান 0 তাহলে আমাদের কাছে থাকল ইন্টিগ্রাল ঋণাত্মক অসীম থেকে ধনাত্মক অসীম অবধি d Z প্রাইম বাই S স্কয়ার যোগ Z প্রাইম স্কয়ার এর স্কয়ার রুট এবার এই ইন্টিগ্রাল এই কষে ফেলি Z প্রাইম সমান S ট্যাঞ্জেন্ট থিটা ধরব আর তা আমাদের দেবে মিউ নট I বাই 4 পাই Z ইন্টিগ্রাল ঋণাত্মক পাই বাই 2 থেকে ধনাত্মক পাই বাই 2 S সেকান্ট স্কয়ার থিটা d থিটা বাই S সেক থিটা এই S সেক থিটা কেটে যায় এই ইন্টিগ্রাল টি হয়ে যায় সেকান্ট থিটা d থিটা যার থেকে পাই লগ সেক থিটা যোগ ট্যাঞ্জেন্ট থিটা এই ভাবে করলে মান টি অসীম হয়ে যাচ্ছে তাই আমি আগে গণনা করব তারের দৈর্ঘ্য ঋণাত্মক L থেকে ধনাত্মক L ধরে পরে L এর লিমিট আমি অসীম ধরে হিসেব করব এতে আমি S এর ওপর নির্ভরতার অভিব্যক্তি পাবো তাই এবার এটা ঠিক করে করি তাই এবার S এ A Z সমান 0 তে লিখব কারণ এখন আমরা তারের দৈর্ঘ্য ঋণাত্মক L থেকে ধনাত্মক L ধরেছি ও Z সমান 0 তে A গণনা করছি এর সমান হবে মিউ নট I বাই 4 পাই Z ইন্টিগ্রাল ঋণাত্মক L থেকে ধনাত্মক L d Z প্রাইম বাই S স্কয়ার যোগ Z প্রাইম স্কয়ার এর স্কয়ার রুট এটি Z দিকে যা আমি লিখতে পারি মিউ নট I বাই 4 পাই গুন 2 কারণ ইন্টিগ্রাল টি Z প্রাইমের জন্য জোড় সংখ্যায় তাই ইন্টিগ্রাল 0 থেকে L d Z প্রাইম বাই S স্কয়ার যোগ Z প্রাইম স্কয়ার এর স্কয়ার রুট Z দিকে করে দিলাম তাহলে পেলাম মিউ নট I বাই 2 পাই Z দিকে ইন্টিগ্রাল এবার আবার Z প্রাইম সমান S ট্যাঞ্জেন্ট থিটা ধরব আর ইন্টিগ্রাল টি হবে S সেকান্ট স্কয়ার থিটা d থিটা বাই S সেক থিটা ট্যাঞ্জেন্ট থিটার মান হবে 0 থেকে ট্যান ইনভার্স L বাই S অবধি এবার আবার কিছু কাটাকুটি করা যাক S সেক থিটা কেটে যাবে আর আমরা পাবো সেক থিটা d থিটা অবশেষে আমাদের উত্তর হবে মিউ নট I বাই 2 পাই Z দিকে লগ সেকান্ট থিটা যোগ ট্যাঞ্জেন্ট থিটা ট্যাঞ্জেন্ট থিটার মান 0 থেকে ট্যান ইনভার্স L বাই S অবধি এটি সহজ করে লিখলে 0 তে ট্যাঞ্জেন্ট থিটা হয় 0 সেক থিটা হয় 1 তাই এখান থেকে পেলাম 0 তাই S এ A Z সমান 0 তে হয় মিউ নট I বাই 2 পাই Z দিকে লগ ট্যান ইনভার্স L বাই S থেকে পাবো L বাই S যোগ 1 যোগ L স্কয়ার বাই S স্কয়ার এর স্কয়ার রুট এবার যখন L যাবে অসীমের দিকে একে লিখতে পারব মিউ নট I বাই 2 পাই Z লগ L বাই S যোগ L বাই S এই 1 টি নগণ্য মনে করে এটি মুছে লিখি 2 L বাই S অর্থাৎ মিউ নট I বাই 2 পাই Z লগ 2 l বিয়োগ মিউ নট I বাই 2 পাই লগ S Z এই টুকু অসীম হয় যখন L অসীম হয় তাই এটি কে অগ্রাহ্য করব কারণ এর মানে অসীমের সাথে কিছু যোগ করা এর ফলে S এর ওপর নির্ভরতা কিন্তু আসছে এই ভাবে A S Z সমান ঋণাত্মক মিউ নট I বাই 2 পাই লগS Z দিকে দেখো এই উত্তর টিই কিন্তু আমরা আগেও পেয়েছিলাম

এবার আরেকটি উদাহরণ দেখা যাক সেটি হল তড়িদবাহি পাত যার জন্য চৌম্বক ক্ষেত্রের মান আমরা আগে গণনা করেছিলাম আমরা A ও গণনা করেছিলাম কিন্তু এখন আমরা সেটাই সরাসরি করতে চাই এই হল x দিক ও এই হল y দিক তোমরা চাইলে আগের পাঠক্রম থেকে এগুলি দেখে নিতে পারো যাতে মনে পড়ে যায় এই হল z দিক পাত টি পৃষ্ঠতল প্রবাহ বহন করে যার সমান হল K আর K হল y দিকে তাহলে এটি পৃষ্ঠতল প্রবাহ K বহন করে y দিকে প্রবাহ ঘনত্ব তা হলে লেখা যায় K গুন ক্ষেত্রফল যা আছে Y Z তলে আবার Y Z তলে এটি কিন্তু Z সমান 0 তে সীমাবদ্ধ তাই লিখব K ডেল্টা Z Y দিকে এটি কি ভাবে পরীক্ষা করা যায় আমি একটি প্রস্থচ্ছেদ নিই যার মধ্যে দিয়ে প্রবাহ বাহিত হচ্ছে তাই যদি এই প্রস্থচ্ছেদে j r ডট d s হিসেব করি দৈর্ঘ্য L হলে এর সমান পাবো L d z K ডেল্টা Z y আর y হল পৃষ্ঠের দিক ও তাই আমরা পেয়ে গেলাম K L অর্থাৎ যতটা প্রবাহ এই L দৈর্ঘ্যের পাতের মধ্যে দিয়ে বাহিত হচ্ছে

এর মানে হল আমাদের j সঠিক ছিল তাই ভেক্টর বিভব A কোন এক বিন্দু r এ হবে মিউ নট বাই 4 পাই ইন্টিগ্রাল j r প্রাইম বাই r বিয়োগ r প্রাইম d v প্রাইম সমান মিউ নট বাই 4 পাই ইন্টিগ্রাল K ডেল্টা Z প্রাইম y দিকে বাই r বিয়োগ r প্রাইম d v প্রাইম এবার দেখো এটি হল একটি সমতল পাত তাই উত্তর কিন্তু আমরা ঠিক কোন x বা কোন y তে গণনা করেছি তার ওপর নির্ভর করা উচিত না কারণ তা পাল্টে যায়না তাই x y তল যার ব্যাপ্তি অসীম কোন x বা কোন y তাতে কিছু যায় আসে না তাই আমরা A এর গণনা x সমান 0 তে করতেই পারি যা x এর অন্য যে কোন মানে একই থাকবে শুধু এতে আমাদের গণনা অনেক সহজ হয়ে যাবে y সমান 0 ও z এ অর্থাৎ A x সমান 0 y সমান 0 ও z এ হয় মিউ নট বাই 4 পাই y দিকে ইন্টিগ্রাল K ডেল্টা Z প্রাইম বাই r বিয়োগ r প্রাইম d v প্রাইম আমরা যেহেতু x ও y সমান 0 তে হিসেব করছিআমরা লিখব x প্রাইম স্কয়ার যোগ y প্রাইম স্কয়ার যোগ z বিয়োগ z প্রাইম স্কয়ার এর স্কয়ার রুট d x প্রাইম d y প্রাইম d Z প্রাইম এই হল অভিব্যক্তি এটি আবার পরিষ্কার করে লিখি

তাহলে আমরা গণনা করছি এই তড়িদবাহি পাতের জন্য যার মধ্যে পৃষ্ঠতল প্রবাহ y দিকে বাহিত হচ্ছে আমরা হিসেব করে ফেলেছি A 0 0 Z এর x y এর অন্য যে কোন মান হলেও একই উত্তর পেতাম A 0 0 Z হল মিউ নট বাই 4 পাই ইন্টিগ্রাল K ডেল্টা Z প্রাইম y দিকে d x প্রাইম d y প্রাইম d Z প্রাইম বাই x প্রাইম স্কয়ার যোগ y প্রাইম স্কয়ার যোগ z বিয়োগ z প্রাইম স্কয়ার এর স্কয়ার রুট এবার Z প্রাইম এ ইন্টিগ্রাল টি ডেল্টা Z প্রাইম থাকার ফলে দেবে Z প্রাইম সমান 0 আর তাই আমরা পাবো মিউ নট K বাইরে চলে আসবে Y দিক থাকবে এই পুরোটা বাই 4 পাই ইন্টিগ্রাল d x প্রাইম d y প্রাইম বাই x প্রাইম স্কয়ার যোগ y প্রাইম স্কয়ার যোগ z বিয়োগ z প্রাইম স্কয়ার এর স্কয়ার রুট x ও y দুইয়ের মান ঋণাত্মক অসীম থেকে ধনাত্মক অসীম অবধি হবে

এই ইন্টিগ্রাল টি আমি খুব সহজেই করতে পারব যদি বুঝে নিই যে এটি এরিয়া ইন্টিগ্রাল তাই এখানে ব্যবহার করব সিলিন্ড্রিকাল কোঅরডিনেট বা প্লেনার পোলার কোঅরডিনেট যাতে d x প্রাইম d y প্রাইম সমান হবে 2 পাই S প্রাইম d s প্রাইম আর x প্রাইম স্কয়ার যোগ y প্রাইম স্কয়ার সমান হবে S প্রাইম স্কয়ার এবার এর পরে বরং অন্য রঙ দিয়ে লিখি এইভাবে এই ইন্টিগ্রাল টি যেহেতু প্রতিসম আমি এই ক্ষেত্রফল টি নেব ও ইন্টিগ্রেট করব এর ওপরে ইন্টিগ্রেট করা মানেও একই যদি আমি পুরো ক্ষেত্রফল কেই নিয়ে নিই আর তাই লিখতে পারব মিউ নট K y বাই 4 পাই ইন্টিগ্রাল 0 থেকে অসীম 2 পাই S প্রাইম d s প্রাইম বাই S প্রাইম স্কয়ার যোগ z স্কয়ার এর স্কয়ার রুট এখানে 2 পাই কেটে যাবে আর অভিব্যক্তি টি হবে মিউ নট K y বাই 2 ইন্টিগ্রাল 0 থেকে অসীম S প্রাইম d s প্রাইম বাই S প্রাইম স্কয়ার যোগ z স্কয়ার এর স্কয়ার রুট এই টুকু হিসেব করা খুব সহজ চল করে ফেলি

তাহলে আমরা পেয়েছি কোন বিন্দু তে A যা শুধু Z এর ওপর নির্ভর করে x y কোন ব্যাপার না A সমান মিউ নট K বাই 2 y দিকে ইন্টিগ্রাল 0 থেকে অসীম S প্রাইম d s প্রাইম বাই S প্রাইম স্কয়ার যোগ z স্কয়ার এর স্কয়ার রুট এবার আমরা ধরে নেব S প্রাইম স্কয়ার যোগ z স্কয়ার সমান কোন y স্কয়ার তাহলে y d y সমান হবে S প্রাইম d s প্রাইম তাই আমরা পাবো A z সমান মিউ নট K বাই 2 y ইন্টিগ্রাল মডিউলাস Z থেকে অসীম y d y বাই y এই y গেল কেটে শেষে আমরা পেলাম মিউ নট K বাই 2 y দিকে গুন y এর মান মডিউলাস Z থেকে অসীম আবার অসীমে এটি হল একটি ধ্রুবক যা আমরা অগ্রাহ্য করতে পারি আর তাই Z নির্ভরশীল A হিসেবে পাবো A z সমান মিউ নট K বাই 2 মডিউলাস Z y দিকে সামনে থাকবে ঋণাত্মক চিহ্ন এই একই উত্তর আমরা পেয়েছিলাম B থেকে হিসেব শুরু করে তাহলে দেখো আমি তোমাদের দুটি উদাহরণ দেখালাম যেখানে আমরা সরাসরি প্রবাহ বণ্টন থেকে A গণনা করলাম আর এর পর আমরা কার্ল নিলেই B এর উত্তর পেয়ে যাবো